এর পূর্ববর্তী বক্তৃতায় আমরা কীভাবে ব্যান্ড তৈরি হয় ক্রনিগ পেনি মডেলের এর একটি সহজ সংস্করণ এর সাহায্যে দেখেছিলাম সেখানে আমরা ডেল্টা অপেক্ষক দিয়ে তৈরি হওয়া পর্যায়বৃত্ত পোটেনশিয়াল এর কথা বিবেচনা করেছিলাম সুতরাং সেখান V এর মান ছিল m ∞Vδ এবং আমরা সেখানে দেখিয়েছিলাম যে সীমান্ত শর্ত এবং ব্লকের তত্ত্বBlochs theorem এর মাধ্যমে CoskaCosαamV2Sinαa সমীকরণ কে পাওয়া যাবে যেখানে এর মান √2mE2 হয় এবং এই সমীকরণের সিদ্ধ হওয়ায় প্রসঙ্গে আমরা ধারণা করতে পেরেছিলাম যে শক্তির ব্যান্ড গঠিত হয় কারণ সমীকরণটির ডান পাশের মানটি নিশ্চয়ই 1 এর সরলরেখার নীচে অবস্থিত হবে অর্থাৎ শক্তি নিশ্চয়ই এর থেকে বলা যায় ব্যান্ড আকারে অবস্থান করে এবং যখন আপনরা এটিকে অঙ্কন করবেন গ্রাফ এ আপনাদের k এর মান a থেকে a এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এবং এর ফলে আপনারা এই ধরনের ব্যান্ড পাবেন এখানে লক্ষ্য করা প্রয়োজন যে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান অবস্থান করে কেবলমাত্র k0 এবং a তে এবং আমরা এর পূর্বের বক্তৃতাটি শেষ করেছিলাম এই প্রসঙ্গে এখন আপনারা যদি এখানে অঙ্কিত এই বক্ররেখাটিকে লক্ষ্য করেন এর মাধ্যমে আমরা সমীকরণটির ডান পাশের মানটিকে প্রকাশিত করছি এখানে এর 1 এবং 1 এইখানে অবস্থিত এবং এই ম্যাপ এর মাধ্যমে শক্তিটি প্রকাশিত হচ্ছে এখানে লক্ষ্য করা প্রয়োজন যে কোথায় শক্তির সর্বনিম্ন মান প্রকাশিত হচ্ছে প্রথম সর্বনিম্ন মানটি এখানে অবস্থিত এবং লাল রঙের দ্বারা দেখানো হয়েছে আমরা এটিকে E1 রূপে লিখব এবং এখানে cos ka 1 অর্থাৎ k0 এবং আমরা যদি kb কে a এবং a এর মধ্যে সীমাবদ্ধ রাখি এখানে কেবলমাত্র k0 মান পাই এখানে আমাদের প্রথম সর্বনিম্ন মান 0 তে অবস্থিত হয় এবং সর্বোচ্চতম শক্তির মান কে আমরা E2 এর লম্বরেখা দিয়ে বোঝাচ্ছি এবং cos ka 1 হয় অর্থাৎ যেটি থেকে আমরা k a তে এই মানটি পাওয়া যাবে বলতে পারি এবং আমরা এই সর্বোচ্চ মানকে সবুজ রঙের মাধম্যে দেখিয়েছি এবং পরবর্তী সর্বনিম্ন মান টি এই গাঢ় সবুজ রং এর মাধ্যমে আমরা দেখেছি এবং পুনরায় হালকা এবং প্রশস্ত সবুজ রঙের সরলরেখার মাধম্যে আমরা E3 অর্থাৎ যেখানে cos ka এর মান 1 হয় তাকে এবং k a হয় ইত্যাদি ভাবে দেখিয়েছি সুতরাং আপনারা দেখতে পেলেন যে কিভাবে শক্তির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এর মাধ্যমে ব্যান্ড গঠিত হয় তাকে প্রকাশ করে k এর মান 0 এবং π a অথবা a তে সুতরাং এই বক্তৃতার মাধ্যমে আমরা কোন একটি শক্তির ব্যান্ড এর মাধ্যমে কোন সিস্টেম এর কীরূপ ভৌত অবস্থা কে প্রকাশিত করে তার উপর গুরুত্ব দেব প্রথমত আমরা কোন একটি ব্যান্ডে কতসংখ্যক স্টেট থাকতে পারে তার মান নির্নয় করব এবং এর সঙ্গে আমরা কোন একটি ব্যান্ডে কতসংখ্যক ইলেকট্রন থাকতে পারে তার মানও পাব সুতরাং আমাদের এটি নির্ণয় করতে গেলে কোন একটি ব্যান্ডে কতসংখ্যক k বিন্দু থাকতে পারে তার মান প্রথম নির্ণয় করা প্রয়োজন যেমন আমরা কোন একটি ধাতুর ক্ষেত্রে k বিন্দুগুলির সংখ্যা নির্ণয় করে কতগুলি স্টেট থাকতে পারে তার মান কে পেয়েছিলম আমরা পূর্বের মত এখানেও সীমান্ত শর্ত গুলি নির্ণয় করব প্রথমে এখন ধরা যাক আমাদের কাছে এই পরমাণু গুলির সেট আছে যেগুলি কোনো একটি ওয়ান ডাইমেনশনাল ধাতু কে গঠন করেছে এবং এটি ∞ থেকে পর্যন্ত বিস্তৃত আছে এখন আমরা এটিকে N পরমাণুর জন্য ধরে নিচ্ছি এখানে তরঙ্গ অপেক্ষকটি পুনরাবৃত্ত হবে অর্থাৎ আমরা বলতে পারি xNaψ এটি হয় সেই পর্যায়বৃত্ত সীমান্ত শর্তঅনুযায়ী সুতরাং এটি আমাদের সেই ধাতুর ক্ষেত্রে পাওয়া xLψ এর সমতুল্য হয় যেখানে LN a দ্বারা পরিবর্তীত হয়েছে এটি আমাদের প্রথম বিষয় এখন আমাদের দ্বিতীয় বিষয়টি হল তরঙ্গ অপেক্ষকটি Na তে নর্মালাইজড হয় সুতরাং প্রত্যেক Na তে প্রত্যেক স্পিন এর জন্য 1টি করে ইলেকট্রন ধারণ করে সুতরাং এখন Na তে নর্মালাইজ করতে আমরা u কে নর্মালাইজ করব আপনাদের হয়তো মনে আছে যে তরঙ্গ অপেক্ষক xeikxuk এবং আমরা u কে নর্মালাইজ সম্পূর্ণ Na তে অথবা 1টি সেল এর উপর নর্মালাইজ করতে চাই এবং এটি আমাদের নরমালাইজেশন কোয়েফিসিয়েন্ট এর মান কে পরিবর্তন করবে কিন্তু এটি একটি বস্তুর সাধারণ ধর্ম হয় অর্থাৎ আমাদের বিষয় দুটি এখানে প্রথমটি Na এর জন্য পর্যায়বৃত্ত সীমান্ত শর্ত কে নিয়ে এবং দ্বিতীয়টি Na এর মধ্যে তরঙ্গ অপেক্ষকের নরমালাইজেশন কে নিয়ে সুতরাং এখন আমরা যদি প্রথম বিষয় কে নিয়ে বিবেচনা করি তবে আমরা পাই eikxeikNaukxNaeikxuk এখন আমরা এর u অংশটিকে কেটে দিতে পারি কারণ u পর্যায়বৃত্ত হয় এবং আমরা eikx অংশটিকেও কেটে দিতে পারি এবং এর ফলে আমরা একটি সীমান্ত শর্ত কে পাই eikNa1 অর্থাৎ k2πNan যেখানে n এর মান 01 2 পর্যন্ত হয় কারণ nN হয় যেখানে k এর মান 2πa হয় যেটি k0 এর সমতুল্য সুতরাং এটি আমামদের বলে যে এখানে N টি k বিন্দু আছে প্রত্যেক ব্যান্ড এ এখন আমরা এটিকে পুনরায় বলতে চাই যে ব্যান্ড গুলি a থেকে a পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এদের মধ্যে অন্তর 2a অর্থাৎ 2a তে এরা পুনরাবৃত্ত হয় অর্থাৎ k a এবং k a এর মধ্যে এখানে N টি স্বাধীন k বিন্দু আছে অর্থাৎ N টি পরমানুর উপর পর্যায়বৃত্ত সীমান্ত শর্ত অনুযায়ী এখানে যথাযথ ভাবে N টি k বিন্দু থাকে অর্থাৎ আমাদের সিস্টেমটি এই N টি পর্যায়বৃত্ত জিনিস নিয়ে গঠিত এরপর এটি পুনরাবৃত্ত হয় সুতরাং আমাদের এখানে কেবলমাত্র এদের একটি অংশের উপর গুরুত্ব দিতে হবে এখন আমরা যদি ব্যান্ড গুলি কে অঙ্কন করতে চাই তবে এখানে এদের N টি বিন্দু থাকবে এবং প্রত্যেকে দুটি করে ইলেকট্রন ধারণ করবে অর্থাৎ একটি ব্যান্ড সর্বাধিক 2N সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে এখন ধরা যাক আমাদের এখানে একটি ব্যান্ড আছে অর্থাৎ এটি সর্বোচ্চতম 2N ইলেকট্রন ধারণ করবে এখন প্রত্যেক পরমাণু যদি 2টি করে ইলেকট্রন দেয় তবে ব্যান্ডটি পরিপূর্ণ হয়ে যাবে এবং যদি প্রত্যেক পরমাণু একটি করে ইলেকট্রন দেয় তবে ব্যান্ডটি অর্ধপূর্ন থাকবে এখন যদি আমরা কোন অর্ধপূর্ন ব্যান্ড কে নিয়ে এর ইলেকট্রন গুলিকে কিছু পরিমাণ শক্তি π ইলেকট্রিক ফিল্ড এর মাধ্যমে দেওয়ার হয় তবে তারা কিছু পরিমাণ শক্তি নেবে এবং উচ্চতর স্তরে উত্তীর্ণ হবে এবং পরিবহন ঘটাবে অর্থাৎ এটি ধাতু গুলির ক্ষেত্রে ঘটে এবং সেক্ষেত্রে ব্যান্ড গুলি অর্ধপূর্ণ থেকে যায় এবং যদি যদি আমাদের কাছে কোন একটি পরিপূর্ণ ব্যান্ড থাকে এবং আমরা এর ইলেকট্রন গুলিকে শক্তি প্রয়োগ করি তবে তাদের যাওয়ার কোনো স্থান থাকবে না যেহেতু পাওলির অপবর্জন নীতি অনুসারে নিম্নতম শক্তিগুলি শক্তিগুলির ইলেকট্রন উচ্চতর শক্তির ইলেকট্রন এর কাছে যেতে পারে না অর্থাৎ তারা পরিবহন ঘটায় না অর্থাৎ একটি পরিপূর্ণ ব্যান্ড পরিবহন ঘটায় না এবং এটি অপরিবাহীদের ক্ষেত্রে হয় এখন আমাদের যদি কোন একটি পরিপূর্ন ব্যান্ড থাকে এবং এর পরবর্তী ব্যান্ডটি যদি এর নিকটবর্তী হয় অর্থাৎ ব্যান্ড এর মধ্যে ফাঁকটি যদি কম হয় তবে কিছু সংখক ইলেকট্রন উপরের ব্যান্ড এ উত্তীর্ণ হবে t তাপমাত্রায় এবং এর ফলে নিম্নবর্তী ব্যান্ডটি পরিপূর্ণ থেকে অপূর্ন হয়ে যাবে এবং উপরের ব্যান্ডটি পরিপূর্ণ থাকবে এবং পরিবহন ঘটাবে যখন তড়িৎশক্তি দেওয়া হবে এখানে এবং এটি অর্ধপরিবাহী গুলির ক্ষেত্রে ঘটে সুতরাং অর্ধপরিবাহী এবং অপরিবাহী গুলির ক্ষেত্রে ব্যান্ড গুলি 0 তাপমাত্রায় পরিপূর্ন থাকে কিন্তু অপরিবাহী গুলির ক্ষেত্রে ব্যান্ডের মধ্যে ফাঁক খুব বেশি হয় যেটি অর্ধপরিবাহীর ক্ষেত্রে কম হয় আমি এখানে ওয়ান ডাইমেনশন এর ক্ষেত্রে বক্তব্যটিকে বললাম কিন্তু থ্রি ডাইমেনশন এর ক্ষেত্রে এটি সামান্য পৃথক হয় কিন্তু ধারণাটি প্রায় একই থাকে সুতরাং ব্যান্ড গুলির ইলেক্ট্রন দ্বারা পরিপূর্ণতা এবং ইলেকট্রনগুলি বহিরাগত শক্তি গ্রহণ করতে পারে কিনা তার মধমে পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহী কিভাবে তৈরি হয় তার ব্যাখ্যা করা যায় সুতরাং এটি ছিল ব্যান্ডগুলির জটিলতা যেটি পর্যায়বৃত্ত সিস্টেমে তৈরি হয় যখন কোন পর্যায়বৃত্ত সীমান্ত শর্ত একটি L দৈর্ঘ্যের উপরে কার্য করে তখন এখনে একটি প্রশ্ন করা যায় যে কেন তরঙ্গ অপেক্ষক টি আমরা একটি নির্দিষ্ট দূরত্ব L এর উপর নর্মালাইজ করেছি আমরা এটি ধাতু গুলির ক্ষেত্রে করেছি এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে করেছি এবং এই প্রশ্নটিই খুবই গুরুত্বপূর্ণ কারণ ব্যান্ড গুলি ক্ষেত্রে কতগুলি ইলেকট্রন দ্বারা তারা পূর্ণ হবে তা কত দৈর্ঘের উপর আমরা তরঙ্গ অপেক্ষকটিকে নর্মালাইজ করেছি তার উপর নির্ভর করবে এবং এর উত্তরটি হয় যে পর্যায়বৃত্ত সীমান্ত শর্ত আরোপ করার জন্য আমরা এখানে বলতে পারি সিস্টেম কি একটি নির্দিষ্ট দৈর্ঘ্য L এরপর এর পুনরাবৃত্ত হবে সুতরাং সিস্টেমটি আসলে L দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত হবে এবং যার উপর আমরা সীমান্ত শর্ত কে আরোপ করেছি অর্থাৎ সিস্টেমটি ওই দৈর্ঘ্য এর দ্বারা প্রকাশিত হবে এবং এই জন্য আমরা তরঙ্গ অপেক্ষকটিকে L দৈর্ঘ্যের উপর নর্মালাইজ করেছি এবং এছাড়াও এটি আমাদের সঠিক স্টেটের সংখ্যা এর মান দেয় এক্ষেত্রে N সংখ্যক k বিন্দু থাকে কোন একটি পরমাণুর ক্ষেত্রে এবং 2N সংখ্যক ইলেকট্রন থাকে একই সংখ্যক পরমাণুর ক্ষেত্রে সুতরাং আমরা এখন এই বক্তৃতাটিকে শেষ করতে চাই এখানে আমরা পরিবাহী অর্ধপরিবাহী এবং অপরিবাহী এর ব্যাখ্যা করলাম পর্যাবৃত্ত পোটেনশিয়ালে ব্যান্ড এর গঠন এর মাধম্যে আমরা এখানে যা বললাম যে অর্ধপূর্ণ ব্যান্ড গুলি ধাতু দের গঠন করে এবং পরিপূর্ণ ব্যান্ড গুলি অর্ধপরিবাহী এবং অপরিবাহী গঠন করে এবং এটি হয় বৃহৎ এবং ক্ষুদ্র ব্যান্ডের মধ্যে ফাঁকার জন্য সুতরাং এর সঙ্গে আমরা আমাদের এই ব্যান্ড এর গঠন সংক্রান্ত ক্ষুদ্র বক্তৃতাটি সম্পন্ন করলাম এবং একই সঙ্গে আমাদের এই কোয়ান্টাম মেকানিক্সের ওপর প্রাথমিক কোর্সটি এখনই শেষ হল এবং এর পরেও একটি বক্তৃতায় আমরা এই সম্পূর্ণ কোর্সটির পর্যালোচনা করব